ইন্টেলেকচুয়াল প্রপার্টি কী ইন্টেলেকচুয়াল প্রপার্টি মূল ধারণার ফলাফলগুলির সাথে সম্পর্কিত যা গবেষণা থেকে প্রকাশিত হয় এবং সাধারণত এটি একরকম সমালোচনামূলক ব্যবসায়িক তথ্য কে রাখে ইন্টেলেকচুয়াল প্রপার্টি হল সেই বৈশিষ্ট্যগুলির সেটকে বোঝায় যা মানব সৃজনশীল শ্রম থেকে উদ্ভূত হয় এখন যখন আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি র কথা উল্লেখ করি আমরা বিশেষত ইন্টেলেকচুয়াল প্রপার্টি কে সংজ্ঞায়িত করার চেষ্টা করি কারণ এটি আসল প্রপার্টি থেকে পৃথক উদাহরণস্বরূপ ল্যান্ড বা ল্যাপটপ বা একটি কলম এগুলি প্রকৃত বিশ্বে বিদ্যমান প্রপার্টিগুলির উদাহরণ আপনি এগুলিকে স্পর্শ করতে এবং অনুভব করতে পারেন এগুলি স্পষ্ট হয় আপনি সেগুলি অনুভব করতে পারেন এর সীমা রয়েছে এই বৈশিষ্ট্যগুলির সংক্ষিপ্তসারগুলি কোথায় রয়েছে তা নিয়ে কোনও সম্ভাব্য বিরোধ নেই একটি জমি তার সীমানা দ্বারা সংজ্ঞায়িত করা হয় একটি কলম এমন একটি বস্তু যা সময় এবং স্থানের মধ্যে বিদ্যমান সুতরাং এই প্রপার্টির সীমানা নির্ধারণে আমাদের কোনও সমস্যা নেই তবে আমরা যখন ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে আসি তখন বাইরের সীমা বা সীমানা বা ইন্টেলেকচুয়াল প্রপার্টির ব্যক্তিগত স্থান বোঝার বিষয়ে আমাদের কিছু নির্দিষ্ট সমস্যা থাকে এখন ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিশেষত এমন জিনিসগুলিকে বোঝায় যা মানব সৃজনশীল শ্রম থেকে উদ্ভূত হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিজেকে বিভিন্ন রূপে প্রকাশ করে উদাহরণস্বরূপ আপনি যদি আবিষ্কারের দিকে তাকান এবং আবিষ্কারটি একটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি যা পেটেন্ট দ্বারা সুরক্ষিত হতে পারে এটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস একটি সাহিত্যকর্ম একটি বই বা কথায় লেখা বা প্রকাশিত কাজটি একটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি হতে পারে যা কপিরাইট যুক্ত ইন্টেলেকচুয়াল প্রপার্টির অধিকার দ্বারা সুরক্ষিত হতে পারে সুতরাং ইন্টেলেকচুয়াল প্রপার্টির বা প্রপার্টির রাইটসগুলির মধ্যে একটি বিস্তৃত পার্থক্য রয়েছে যা মানুষের তৈরি কিছু সৃষ্টিতে প্রকাশ পায় এবং এই রাইটসগুলি যা এই প্রকাশগুলি রক্ষা করে এখন ইন্টেলেকচুয়াল প্রপার্টির ধারণাটি আরও ভালভাবে বুঝতে আমাদের বুঝতে হবে যে এই শব্দগুলির অর্থ কী এখন ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যা আইপি এবং আইপিআর বেশিরভাগ স্থানে বদলে যায় এবং এতে কোনও ভুল হয় না কারণ অনেক সময় আমরা যখন ইন্টেলেকচুয়াল প্রপার্টির কথা বলি তখন আমরা স্বতন্ত্র রাইটসগুলিও কভার বা আবদ্ধ করতে চাই তবে এই বক্তৃতাটির উদ্দেশ্যেহলো যে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসর অধিকারের স্বতন্ত্র উপাদানগুলি ব্যাখ্যা করার চেষ্টা করব এখন আসুন এর ডান অংশটি দিয়ে শুরু করি